আমি জয়ন্ত চ্যাটার্জি এবং আমি পরিষেবা পরিচালনা সমসাময়িক সমস্যা নামক এই কোর্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি যেমনটি আমরা পূর্ববর্তী মডিউলে আলোচনা করেছি পরিষেবাদগুলির পণ্যর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং ব্যবসায়ের বেশিরভাগ ক্ষেত্রে তাদের একত্রিত পাওয়া যাবে আগের মডিউলটিতে আমাদের এই স্লাইডটি শেষ স্লাইড ছিল এবং এখান থেকেই আজ আবার শুরু করছি আমি এই গ্রিডটি পরিষেবার শৃঙ্খলা বা পরিষেবাগুলিকে কীভাবে শ্রেণিবদ্ধ করা যায় তা দেখার এক সহজ উপায় এটি একটি 2 x 2 ম্যাট্রিক্স যা ম্যানেজমেন্টে খুব জনপ্রিয় আমাদের এখানে একদিকে রয়েছে তারা যারা সেবার সরাসরি প্রাপক সুতরাং আমাদের কাছে X অক্ষে মানব সম্পদ এবং সম্পত্তি রয়েছে আর Y অক্ষে আছে সেবার প্রকৃতি সুতরাং এই Y অক্ষে রয়েছে স্পষ্ট আর অদৃশ্য স্পষ্ট কর্ম এবং অদৃশ্য কর্ম এখন এই 2 x 2 ধারণাগুলির সেটকে সংযুক্ত করলে আপনি দেখবেন যে যে সব পরিষেবাগুলি আমরা নিয়মিত ব্যবহার করি তাদের সহজেই শ্রেণীবদ্ধ করা যাবে সুতরাং মানুষ যখন পরিষেবার প্রাপক এবং আমরা বাস্তব কর্মের কথা বলি তখন আমরা পাই মানব প্রক্রিয়াকরন পরিষেবা উদাহরণস্বরূপ যখন আপনি চুল কাটাতে যান বা রক্ত পরীক্ষার জন্য বা কোনো ওষুধ কিনতে কাছের স্বাস্থ্যকেন্দ্রে যান এগুলি মানুষের কাছে বাস্তব ইনপুট যেখানে যেখানে মানুষের আর ইনপুট গুলির যোগাযোগ ঘটে সুতরাং আমি আবার জোর দিয়ে বলব যে ভাল চুল কাটার জন্য কেবল নাপিত দায়ী না তার জন্য আপনার অবদানেরও প্রয়োজন আছে সুতরাং সহ সৃষ্টির কথাটি সর্বদা মাথায় রাখুন আর আপনার সামনে প্রতিনিয়ত উন্মুক্ত হতে দেখুন আবার আমরা অদৃশ্য ক্রিয়ার কথাও বলতে পারি যা মানুষের জন্য করা হচ্ছে উদাহরণস্বরূপ এই নির্দিষ্ট সেশনটিতে যেটি একটি শিক্ষামূলক সেশন এটি আপনার মনের দিকে পরিচালিত একটি অদৃশ্য কর্ম এবং আমরা জ্ঞান এবং মনোযোগের বিনিময় করছি এটিকে একধরনের মানসিক উদ্দীপনার প্রক্রিয়াকরন হিসাবে বোঝা যেতে পারে না কি মানুষের প্রক্রিয়াকরন তারপরে এটি সম্পত্তিও হতে পারে সম্পত্তি মানে কোনো যন্ত্র বা পণ্য যেখানে ইনপুট হিসাবে কোনো বাস্তব পরিষেবা ক্রিয়া রয়েছে উদাহরণস্বরূপ গাড়িতে পেট্রল ভরা বা কোনোকিছুর পুনর্নির্মাণ বা পুনর্ব্যবহার এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু বাস্তব ক্রিয়া যা বস্তুগত সম্পত্তির দিকে পরিচালিত সর্বশেষ চতুর্ভুজে আছে সম্পত্তির উপর অদৃশ্য ক্রিয়া এটি বুঝতে আপনি ব্যাঙ্কিং বা একাউন্টিং এর উদাহরণ নিতে পারেন যেখানে আপনার কাছে থাকা সম্পত্তির বা অর্থ সম্পর্কিত একটি অদৃশ্য তথ্য ভিত্তিক যোগাযোগ হয় সেইজন্য এটিকে পৃথক বিভাগে পরিণত করা হয়েছে যাকে আমরা ইনফরমেশন প্রসেসিং বলে থাকি সুতরাং মানুষের প্রক্রিয়াকরণ সম্পত্তির প্রক্রিয়াকরণ মানসিক উদ্দীপনার প্রক্রিয়াকরন এবং তথ্য প্রক্রিয়াকরণ হল চার প্রকারের পরিষেবা আমরা পরে দেখতে পাবো যে এই চারটি চতুর্ভুজগুলির মধ্যের সীমানা প্রায়শই আবছা হয় যায় এমন বিভিন্ন ধরণের পরিষেবা রয়েছে যা দুটি চতুষ্কোণের মাঝামাঝি পাওয়া যায় যথাসময়ে আমরা সেই উদাহরণগুলো নিয়ে চর্চা করবো প্রথম মডিউলটির শেষ স্লাইড এর ব্যাখ্যার পর আমি পরবর্তী মডিউলটি শুরু করতে চলেছি এতে আমরা বুঝতে চাইবো যে কেন আমরা আজ পরিষেবা বাজার পরিষেবা ব্যবসা পরিষেবা ধারণা এবং আমাদের চারপাশে কী ঘটছে সে সম্পর্কে এত আগ্রহী পরিষেবাগুলি আজ বেশিরভাগ অর্থনীতির উপর আধিপত্য বিস্তার করছে এবং সবচেয়ে মজার বিষয় হল সমস্ত ধরণের পরিষেবার ব্যবসার খুব দ্রুত বৃদ্ধি ঘটছে বিশ্বব্যাপী জিডিপির ৬০ শতাংশেরও বেশি পরিষেবার কল্যানে ২০১৪ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতের জিডিপির ৫৯৯ শতাংশ প্রায় ৬০ শতাংশই বলা যেতে পারে পরিষেবা থেকে এসেছে আমি সম্ভবত পরবর্তী স্লাইডে আলোচনা করব যে কীভাবে ভারতের অর্থনীতি বিকাশের একটি আকর্ষণীয় বিকল্প পথ রয়েছে এই নিয়ে বহু বিতর্কও রয়েছে তাই আমরা খুবই সংক্ষিপ্তভাবে সেই বিতর্কগুলি নিয়েও আলোচনা করব তবে এটুকু বলার অপেক্ষা রাখে না যে আপনি যদি আজ বিশ্বের যে কোনো অর্থনীতি উদাহরণ হিসাবে নেন ইন্টারনেটে আপনি সমস্ত দেশের অর্থনীতির এবং জিডিপি এবং তার উপাদানগুলির তালিকা পেয়ে যাবেন আপনি দেখবেন যে একটি উল্লেখযোগ্য অংশ পরিষেবা খাত থেকে এসেছে আমাদের সকলের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই খাতটিতে সর্বাধিক নতুন কর্মসংস্থান হয়েছে এবং তাই এটি একটি গ্রোথ ইঞ্জিন উদাহরণস্বরূপ ভারতে ২০১৪ সালে পরিষেবা ব্যবসায় দ্বারা আয়ের পরিমাণ ছিল ৩৪৪১ হাজার কোটি টাকা এবং এটি ২০০৫ সালের ১৫৭৬ হাজার কোটির স্তর থেকে বেড়েছে ২০০৫ থেকে ২০১৪ এর মধ্যে ১৫৭৬ বৃদ্ধি পেয়ে ৩৪৪১ এ উন্নীত হয়েছে সুতরাং এটা লক্ষনীয় যে আমরা প্রায় দশ বছরের ব্যবধানে অর্থনৈতিক আউটপুটকে দ্বিগুনের বেশি করে ফেলায় সক্ষম হয়েছি এটি ১৯৭৬ সালের একটি স্লাইড তবে এই ধারা আজও অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে এর গঠন কিছুটা আলাদা হতে পারে তবে এটিই প্রচলিত ধারা এর মানে বেশিরভাগ উন্নত অর্থনীতিতে কৃষিক্ষেত্র থেকে একটি উল্লেখযোগ্য আউটপুট আসে কিন্তু খুব দ্রুত শিল্প আউটপুটের সামনে কৃষিক্ষেত্রের আউটপুট হ্রাস পায় তাই তখন শিল্পের প্রাধান্য ছিল এবং তারপরে সময়ের সাথে সাথে বেশিরভাগ অর্থনীতিতে শিল্প অর্থনীতি পরিষেবা অর্থনীতির মোকাবিলায় কম হতে থাকে এবং আজ পরিষেবা এবং পরিষেবাদির আউটপুট সমস্ত অর্থনীতিতে প্রাধান্য পাচ্ছে আপনি পূর্বের গ্রাফটিতে দেখলেন যে X অক্ষে আমাদের 'মাথাপিছু আয়ের' সাথে 'সময়' রয়েছে এর অর্থ অর্থনীতির বিকাশের মধ্যে একটি সুদৃঢ় সুঅন্বেষিত আর সুপ্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে তার মানে অধিক মাথাপিছু আয়ের ফলে পরিষেবাগুলির চাহিদা বাড়বে পরিষেবা ব্যবসায়ের আউটপুট বাড়বে সুতরাং পরিষেবা ক্রিয়াকলাপের স্তর আমাদের যে কোনো দেশের অর্থনীতি বৃদ্ধির স্তর সম্পর্কে বলতে পারে কিছু নতুন পরিস্থিতিও রয়েছে যা আমি একটু আগে বলেছিলাম উদাহরণস্বরূপ ভারতে কৃষিক্ষেত্র থেকে আমরা বৃহত্তর শিল্পায়নের মধ্যবর্তী স্তরের মধ্য দিয়ে যাইনি আমাদের দেশে শিল্প বৃদ্ধি এবং পরিষেবা শিল্পের বৃদ্ধি এক সাথে ঘটেছিল এবং পরিষেবা ব্যবসায় বলে যে পরিষেবা আউটপুটগুলি প্রাধান্য পেতে শুরু করেছিল এবং তার ফলস্বরূপ আমরা একটি নতুন ধরণের কাঠামো তৈরি করতে পেরেছি এই নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে বলা হচ্ছে যে কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের জন্য যারা কর্মসংস্থান হারাবেন তাদের নতুন কাজ পেতে অসুবিধা হবে পরিষেবা খাতে তারা কাজ নাও পেতে পারেন কারণ পরিষেবাগুলি সাধারণত উচ্চমানের লোক চায় পরিষেবা শিল্পে কর্মরত পেশাদারদের উচ্চতর স্তরের জ্ঞানের দক্ষতা থাকে আর তাই কৃষিক্ষেত্রের অর্ধদক্ষ বা অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের জন্য এই যুক্তি দেওয়া হয় যে আমাদের উৎপাদন শিল্পে আবার মনোনিবেশ করা উচিত তবে এমনটি যদি ঘটেও এবং আমরা সঠিক পথে চলি যেখানে আমরা মেক ইন ইন্ডিয়ার উপর আরও বেশি মনোনিবেশ করি তা সত্ত্বেও আমরা ভারতে আজ যে বিশাল সফটওয়্যার শিল্প বিশাল জ্ঞান ভিত্তিক জ্ঞান নিবিড় পরিষেবা শিল্প তৈরী হয়েছে সেটিকে ছাড়তে পারবো না এটি গ্রোথ ইঞ্জিন হিসাবে অবিরত থাকবে এটি কিন্তু 'হয় এটা বা ওটার' কথা হচ্ছে না যেমন আমাদের উৎপাদনের বৃদ্ধি চাই তেমনি আমাদের পরিষেবায়ও বৃদ্ধি চাই আমরা দেখতে পারবো যে উচ্চ দক্ষ এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক উৎপাদন পরিষেবাগুলির সাথে ভালভাবে সংহত করা হয়েছে সুতরাং এই বিবর্তনটি যেটি ঘটে চলেছে সেটি প্রযুক্তির পরিবর্তনের কারণে ঘটে চলেছে আই ফোনের মতো পণ্য আই টিউনের পরিষেবা ব্যতীত সফল হতে পারে না আমরা বেশিরভাগ লোকই যে স্মার্টফোনগুলি ব্যবহার করি সেগুলি যথার্থই স্মার্ট বিভিন্ন পরিষেবা গেমস তথ্য ইনফোটেইনমেন্ট অ্যাপ্লিকেশনগুলির কারণে আপনি আপনার ফোনের স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন সুতরাং অ্যাপস যাদের ক্যাপসুল পরিষেবা বলা যেতে পারে তারাই পণ্যগুলিকে এত বেশি উৎপাদনশীল মূল্যবান এবং আকর্ষণীয় করে তোলে সুতরাং প্রযুক্তির এই ধরণের পরিবর্তন সরকারী নীতিমালায় পরিবর্তন সামাজিক পরিবর্তন চাহিদা ও সরবরাহের ধরনে পরিবর্তন প্রতিযোগিতার প্রকৃতিতে পরিবর্তন অ্যাপলের উত্থান এবং মোবাইল ফোনের ব্যাবসায় এর আধিপত্য মোবাইল ফোনের প্রতিযোগিতামূলক দুনিয়ায় এক আমূল পরিবর্তন এনে দিয়েছে এবং অ্যাপলের মতো একটি কোম্পানির পরিষেবা চিন্তাভাবনা তার প্রতিযোগিতামূলক শক্তিতে বড় অবদান রেখেছে এবং তাকে বিশ্বের সর্বাধিক মূল্যবান সংস্থাগুলির অন্যতম হয়ে উঠতে সাহায্য করেছে পরিষেবাগুলি গ্রাহকের পছন্দের শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণেও পরিবর্তন আনছে আগে বলা হতো গ্রাহকই রাজা গ্রাহক আমাদের ব্যবসায়ের কারণ তবে আজ এটি কেবল কথার কথা নয় আজকে ব্যবসাকে গ্রাহকের কেন্দ্রীভূত হতে হবে মানুষের কেন্দ্রীভূতিকে মূল মন্ত্র বানাতে হবে ব্যবসায়ের মূল দর্শনে পরিণত করতে হবে বস্তূ থেকে মানুষের উপর মনোনিবেশ করার দৃষ্টিভঙ্গির পিছনে আছে পরিষেবা চিন্তাভাবনা সেবা দর্শন এবং ব্যবসায়ের পরিষেবা যুক্তিগুলির একটি আদর্শ ভূমিকা গ্রাহকদের উপর মনোনিবেশ করা বা তাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করা তাদের নিজকর্মে জড়িত করা 'আমি' আর 'তুমি' থেকে এক ধাপ এগিয়ে 'আমরা' বলা এই গঠনটি আমরা পরের মডিউলে আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো